হ্যালো এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর কোর্সে এই প্রদর্শনীতে স্বাগতম পূর্ববর্তী প্রদর্শনে আমরা যা দেখেছি তা হল আমরা যোগাযোগের জন্য 2টি প্রক্রিয়ার মধ্যে ভাগ করা ক্যাশে মেমরি ব্যবহার করেছি আমরা দেখিয়েছি যে কীভাবে একজন প্রেরক এবং একজন প্রাপক প্রকৃতপক্ষে ভাগ করা ক্যাশে মেমরির মাধ্যমে বার্তা আদান প্রদান করতে পারে মূলত মেমরির অবস্থান নির্দিষ্ট করার জন্য লোড ইনস্টল করা অপারেশন ক্যাশে মেমরিতে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে যার ফলে সঞ্চালনের সময় পরিবর্তন হতে পারে কার্য সম্পাদনের সময়ের এই বৈচিত্রটি আসলে এক প্রক্রিয়া থেকে অন্য প্রক্রিয়ায় তথ্য স্থানান্তর করতে ব্যবহৃত হয়েছিল এই ভিডিওতে আমরা এটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব আমরা দেখাব কীভাবে ক্যাশে স্মৃতিগুলিকে ক্রিপ্টোগ্রাফিক সাইফারগুলি ভাঙতেও ব্যবহার করা যেতে পারে আমরা AES এর মতো একটি সাইফারে প্রদর্শন করব কীভাবে সাইফারগুলি থেকে গোপন কীটির কয়েকটি বিট উদ্ধার করা যায় এটি একটি আক্রমণের জন্য সম্ভব করে তোলে তাই আমরা আক্রমণে যাওয়ার আগে আমরা আসলে AES এর একটি সংক্ষিপ্ত ভূমিকা নেব এবং আমরা দেখতে পাব ঠিক কী ঘটে তাই ভূমিকাটি এই নির্দিষ্ট আক্রমণটি বোঝার জন্য যথেষ্ট তাই আমরা যেমন AES জানি একটি সিমেট্রিক কী সাইফার এটি সবচেয়ে জনপ্রিয় সিমেট্রিক কী সাইফারগুলির মধ্যে একটি এবং এটি বিভিন্ন ধরনের প্রয়োগে প্রয়োগ করা হয় AES আসলে এরকম কিছু দেখায় ব্লক হিসাবে একটি ব্লক ডায়াগ্রাম হিসাবে এটি একটি ইনপুট নেয় যা একটি প্লেইন টেক্সট এবং এটি আপনাকে একটি সাইফার টেক্সট C দেয় এখন প্লেইন টেক্সটটি মূলত এই AES অপারেশন দ্বারা পরিচালিত হয় একটি গোপনীয়তা রয়েছে কী যেটিও জড়িত এবং সেইজন্য সাইফার টেক্সট যা AES এর আউটপুট হিসাবে প্রাপ্ত হয় এখানে এই প্লেইন টেক্সটের একটি ফাংশন এবং গোপন কী এখন যেমন আমরা অন্যান্য ভিডিও লেকচারে দেখেছি একজন আক্রমণকারী প্রকৃতপক্ষে একটি সংশ্লিষ্ট সাইফার টেক্সট সহ প্লেইন টেক্সট জানতে পারে এবং সে এইএস এ ব্যবহৃত বাস্তবায়নও জানতে পারে যা গোপন রাখা হয় তা হল এই কী এখন একটি সাধারণ AES অ্যালগরিদমে 128 বিটের একটি কী সাইফার রয়েছে যার অর্থ হল 2128 সম্ভাব্য কী ধারণা রয়েছে এই ধরনের একটি শক্তিশালী সাইফার ভাঙ্গার জন্য কয়েক শতাব্দীর কম্পিউটিং শক্তির প্রয়োজন হবে এই ধরনের সাইফার ভাঙ্গার জন্য আজকাল উপলব্ধ কম্পিউটিং শক্তির পরিমাণকে সীমাবদ্ধ করে লোকেরা এখন যা দেখায় তা হল যে যদি একজন আক্রমণকারী প্রকৃতপক্ষে প্লেইন টেক্সট বেছে নিতে বা AES দ্বারা এনক্রিপ্ট করা প্লেইন টেক্সট নিরীক্ষণ করতে সক্ষম হয় এবং AES এর এক্সিকিউশন টাইমও নিরীক্ষণ করতে পারে তাহলে 2 পাওয়ার 128 এর এই বিশাল গতিকে বেশ তীব্রভাবে হ্রাস করা যেতে পারে আক্রমণকারী যা লাভ করবে তা হল এই AES বাস্তবায়নের সময় আচরণ এখন কী ঘটবে তা বোঝার জন্য আমাদের AES বাস্তবায়নের দিকে নজর দিতে হবে এবং AES অ্যালগরিদম সম্পর্কে আরও একটু বিস্তারিতভাবে দেখতে হবে তাই সমস্ত প্লেইন টেক্সট যা 128 বিটেরও 1মটি একবার 16 বাইট P0 থেকে P15 এ বিভক্ত করা হয়েছে এই বাইটগুলি সাইফারে যায় বা বাস্তবায়নের সময় এই বাইটগুলি সিক্রেট কী এর 16 বাইট সহ XOR পায় তাই আমাদের এখানে K15 এর মত থাকবে যা সিক্রেট কী এর 15 তম বাইট এবং একইভাবে আমাদের কাছে K1 K0 ইত্যাদি চালু রয়েছে এখন সাইফারের পরবর্তী অপারেশন হল একটি লুকআপ টেবিল এই ইমপ্লিমেন্টেশনের পরবর্তী অপারেশনে একটি নির্দিষ্ট লুকআপ টেবিলে মেমরি এক্সেস আছে এই লুকআপ টেবিলটি T টেবিল নামে পরিচিত এবং মূলত 256 টি উপাদানের একটি পূর্ণসংখ্যা অ্যারে হিসাবে সংজ্ঞায়িত করা হয় এবং 1024 বাইটের মাপ আছে তাই আমাদের এখানে একটি টেবিল আছে এই মত এবং তাই এই ক্যাশে টাইমিং অ্যাটাক বোঝার জন্য যা প্রয়োজন এই নির্দিষ্ট বাস্তবায়ন যা আমরা এই প্রদর্শনীতে ব্যবহার করব তা আসলে এই 5টি টেবিলের মধ্যে 5টি টেবিল T0 থেকে T4 ব্যবহার করে 1ম 4টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সুতরাং এই 4টি টেবিল হল T0 থেকে T3 টেবিলগুলিতে প্রথম অ্যাক্সেসগুলি নিম্নরূপ তাই আমাদের কাছে 16 বাইট P0 থেকে P15 এবং 16 বাইট কী রয়েছে যা তাদের নিজ নিজ প্লেইন টেক্সট বাইটের সাথে XOR এবং তারপরে টেবিল অ্যাক্সেস রয়েছে যা নিম্নরূপ করা হয় সুতরাং আমাদের কাছে T0 আছে যা K0 এর সাথে P0 XOR এর সাথে XOR পায় তারপর আমাদের কাছে একইভাবে T1 আছে যা K1 এর সাথে P1 XOR হবে তাই এখানে যা ঘটছে তা হল আমাদের এই XOR অপারেশনগুলি রয়েছে যা আমরা চিত্রে দেখিয়েছি এবং তারপরে এটির উপর ভিত্তি করে রয়েছে এই XOR এর ফলাফল P0 XOR K0 দ্বারা নির্দিষ্ট করা একটি সূচকে এই টেবিলে একটি লুকআপ রয়েছে একইভাবে টেবিল T2 রয়েছে যার উপর কাজ করা হয় যার উপর P2 XOR K2 এবং T3 অবস্থানে দেখা হয় যা P3 XOR K3 অবস্থানে অ্যাক্সেস করা হয় এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল প্লেইন টেক্সট P4 থেকে P7 দ্বারা টেবিলে পরবর্তী 4টি অ্যাক্সেস আছে তাই এইগুলি K4 সহ T0 P4 XOR অবস্থানে করা হয় T1 K5 এর সাথে P5 XOR অ্যাক্সেস পায়। T2 P6 XOR K6 এবং আরও অনেক কিছু অ্যাক্সেস করে তাই আসুন এই টেবিলগুলিকে ক্যাশের দৃষ্টিকোণ থেকে দেখি তাই প্রাথমিকভাবে আসুন শুধুমাত্র এই T0 টেবিল অ্যাক্সেসের উপর ফোকাস করা যাক যা এই 2টি টেবিলের অ্যাক্সেস তাই প্রাথমিকভাবে আমাদের এই প্রসেসরটি রয়েছে এবং আমরা জানি যে একটি ক্যাশ মেমরি রয়েছে যা সম্প্রতি ব্যবহৃত কিছু ডেটা ক্যাশ করে এবং তারপরে আমাদের কাছে ডেটার বড় নিম্ন ক্যাশ মেমরি রয়েছে তাই এটি হল ক্যাশে মেমরি তাই এই টেবিলগুলি T0 থেকে T3গুলি কার্যকর করার শুরুতে DRAM এ উপলব্ধ হয় তাই এখন P0 XOR K0 এবং P4 XOR K4 অবস্থানগুলিতে এই টেবিলের অক্ষ বিবেচনা করুন তাই 1ম অ্যাক্সেসের সময় এটির উপর ভিত্তি করে index T0 XOR K0 এই টেবিলের কিছু অংশ ক্যাশে মেমরিতে লোড করা হয়েছে এখন P4 XOR K4 সূচকে একই টেবিলে 2য় অ্যাক্সেসের সময় 2টি জিনিস ঘটতে পারে হয় আপনি একটি ক্যাশে হিট পেতে পারেন যার অর্থ এই যে এই সূচকটি T4 XOR K4 আশেপাশে রয়েছে বা সূচক P0 XOR K0 এর সাথে বন্ধ রয়েছে এই ক্ষেত্রে প্রসেসর আসলে টেবিলের সেই অংশগুলির সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্য খুঁজে পাবে এবং তাই প্রকৃতপক্ষে সেই DRAM বা নিম্ন স্তরের ক্যাশে মেমরির মতো নিম্ন স্মৃতিতে যেতে হবে না তাই আমরা যা বলছি তা হল আমরা যদি এটিকে আরও গাণিতিক অর্থে লিখতে চাই তবে আমরা বলি যে P0 XOR K0 যদি P4 XOR K4 এর প্রায় সমান হয় তবে আমরা একটি ক্যাশে হিট স্টপ পাব যদি P0 XOR K0 না হয় P4 XOR K4 এর সমান তারপর আমরা একটি ক্যাশে মিস পাই তাই লক্ষ্য করুন যে আমরা শব্দটি প্রায় ব্যবহার করেছি এবং এটিকে এই আনুমানিক সংকেত দিয়েছি কারণ P0 XOR K0 P4 XOR K4 এর মতো একই ক্যাশে লাইনে পড়তে পারে যে ক্ষেত্রে একটি ক্যাশে হিট আসলে ঘটতে পারে তাই এইভাবে 2য় অপারেশন P4 XOR K4 হয় ক্যাশে হিট বা ক্যাশে মিস হতে পারে তাই আমাদের এই বিশেষ লুকআপে হয় ক্যাশে হিট বা ক্যাশে মিস হয় এখন আমরা ধরে নিই যে একটি ক্যাশে হিট আছে এবং সরলতার জন্য এই অনুমানটিকে একটি সমতা দিয়ে প্রতিস্থাপন করা যাক এইভাবে আমাদের কাছে P0 XOR K0 সমান P4 XOR K4 এর সমান এখন যদি আমরা P0 XOR এর মতো পদগুলিকে আবার সাজাতে পারি তাহলে 4 হবে K0 XOR K4 এর সমান এখন যদি আক্রমণকারী প্রকৃতপক্ষে প্লেইন টেক্সট বাইট P0 এবং P4 জানে তাহলে এটি নির্দেশ করবে যে সে K0 XOR K4 এর কী বিটগুলির XOR জানে। এর অর্থ হল আক্রমণকারী গোপন কী সম্পর্কে কিছু তথ্য অর্জন করেছে যদি আপনি এটিকে অন্যভাবে দেখেন তবে K0 একটি বাইট তাই এটির 0 থেকে 255 পর্যন্ত 256টি সম্ভাব্য মান রয়েছে এবং K4 হল আরেকটি স্বাধীন বাইট যার 0 থেকেও রয়েছে 255টি সম্ভাব্য মান তাই আসলে এই বাস্তবায়ন চালানো ছাড়া যদি আক্রমণকারীকে K0 এবং K4 এর মান অনুমান করতে হয় তাহলে 512টি ভিন্ন বিকল্প রয়েছে অন্যদিকে আক্রমণকারী যদি বাস্তবায়ন চালায় এবং কার্যকর করার সময় পরিমাপ করে এবং ক্যাশে হিট এবং ক্যাশে মিস শনাক্ত করে তাহলে অনিশ্চয়তা বাস্তবায়ন না চালিয়ে 512 থেকে 256 এর কম হয়ে যায় যদি আক্রমণকারীকে K0 এবং K4 সম্পর্কে অনুমান করতে হয় তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানে 216 সম্ভাবনা আছে 28 K0 এর জন্য এবং আরেকটি 28 K4 এর জন্য তাই একসাথে 216 এর মত সম্ভাবনা থাকবে অন্যদিকে যদি আক্রমণকারী আসলে এই বাস্তবায়ন চালায় এবং ক্যাশে হিট এবং ক্যাশের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয় মিস করুন বা উপস্থিত টাইমিং চ্যানেলগুলি দ্বারা বলুন এবং তারপর এটি 216 থেকে 28 এ কমে যায় মূলত যা প্রয়োজন হবে তা হল আক্রমণকারী K0 এর একটি মান অনুমান করে এবং তারপরে সেই নির্দিষ্ট অনুমানের জন্য সে এই নির্দিষ্ট সমীকরণটি দেওয়া K4 মানটি গণনা করতে পারে তাই এটি মূলত এই আক্রমণের ধারণা হবে এখন এই আক্রমণটি Intel Core 2 Duo এর মতো পুরানো সিস্টেমগুলির সাথে খুব ভালভাবে কাজ করে তবে i7 এর মতো আধুনিক সিস্টেমগুলির সাথে আমাদের এখানে পাশাপাশি i3 এবং i5 প্রসেসরগুলিতে আক্রমণগুলি খুব বেশি সফল নয়। তবুও এটি এখনও 128 বিট থেকে অনেক কম কিছুতে কী সম্পর্কে অনিশ্চয়তা কমাতে ব্যবহার করা যেতে পারে সুতরাং আমরা এখন যা দেখব তা হল প্রকৃত কোড এবং আক্রমণের একটি প্রদর্শনী এই কোডটি কোর্সের সাথে আপনাকে দেওয়া ভার্চুয়াল মেশিনে কাজ নাও করতে পারে এবং আপনার উবুন্টু মেশিনে এটি চালানোর জন্য আপনি এই প্রোগ্রামটিকে কিছুটা পরিবর্তন করতে পারেন তাই আমরা এই সম্পূর্ণ কোডটি আপনার সাথে শেয়ার করব এই কোডটি অ্যাটাক সি নিয়ে গঠিত যা মূলত অ্যাটাক এবং সেখানে একটি লাইব্রেরিও রয়েছে যেখানে AES ইমপ্লিমেন্টেশন রয়েছে তাই আমরা আসলে এই AES বাস্তবায়নের দিকে নজর দেব তাই এই AES কোডটি ওপেন SSL এর লাইনে তৈরি করা হয়েছে ওপেন SSL এর আগের সীমাবদ্ধতাগুলির মধ্যে একটি এবং লক্ষ্য করার মতো প্রথম জিনিস হল টেবিল T0 থেকে T4 তাই সেগুলি এখানে নিম্নরূপ সংজ্ঞায়িত করা হয়েছে তাই এই টেবিলগুলির প্রতিটি 32 এর বিট এবং মোট 256টি এন্ট্রি রয়েছে এই নির্দিষ্ট টেবিলে 1024টি উপাদান রয়েছে এই টেবিলের মতোই আমাদের কাছে 2য় টেবিল Te1 যা 1024 বাইট Te2 এবং Te3 রয়েছে সুতরাং Te4ও উপস্থিত কিন্তু আমরা এটি এবং অন্যান্য টেবিলগুলি ব্যবহার করব না যা আমি ডিক্রিপশনের জন্য ব্যবহার করি যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে না আসুন সরাসরি এই AES এনক্রিপশন অ্যালগরিদমে যাই তাই এই অ্যালগরিদমটি যা নেয় তা হল একটি ইনপুট যা প্লেইন টেক্সট এটি AES কী লাগে এটি প্রসারিত কীটির জন্য একটি কাঠামোগত এবং এটি এনক্রিপশন সম্পাদন করে এবং এই নির্দিষ্ট আউটপুটের মাধ্যমে সাইফার টেক্সট ব্যবহার করে AES এর বিভিন্ন রাউন্ডের অপারেশন রয়েছে কিন্তু আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ তা হল শুধুমাত্র এই অপারেশনগুলির সেট এই 4টি লাইন মূলত এই AES কী তে উপস্থিত গোপন কী XOR করবে এবং ইনপুটগুলির সাথে এখানে একটি পয়েন্টার পাওয়া যাবে সুতরাং ইনপুটগুলি এখানে 16 বাইট ইনপুট এবং বৃত্তাকার কীগুলি এর সাথে XOR করা হয়েছে 1ম রাউন্ড অপারেশনের সময় যেমন আমরা উল্লেখ করেছি বেশ কয়েকটি টেবিল লুকআপ রয়েছে তাই আসলে এই 4টি টেবিলের প্রতিটিতে Te0 Te1 Te2 এবং Te3 প্রতিটিতে 4টি করে লুকআপ থাকবে তাই ফলাফলগুলি হল XOR এবং তারপরে অন্যান্য রাউন্ডে পাস করা হবে সাইফার তাই এই ক্যাশে টাইমিং অ্যাটাক দৃষ্টিকোণ থেকে সাইফারের অবশিষ্ট অংশ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নয় সুতরাং আমরা আরও এগিয়ে যাওয়ার আগে আমরা শুধুমাত্র একটি মেক চালানোর মাধ্যমে এই বিশেষ AES বাস্তবায়ন করব তাই এটি একটি অবজেক্ট ফাইল AES 1024o তৈরি করবে যা আমরা আমাদের আক্রমণের সাথে জড়িত সুতরাং আমরা এখন আক্রমণ কোডে যাব এটি এখানে শেষ হয়েছে এবং আমরা সরাসরি আক্রমণ ফাংশনে ঝাঁপ দেব এবং আমরা যা দেখতে পাচ্ছি তা নিম্নরূপ সুতরাং প্রথমত এখানে আমরা কিছু প্লেইন টেক্সট নির্বাচন করি এই প্লেইন টেক্সট pt বিশ্বব্যাপী 16 বাইটের অ্যারে হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে আমরা এলোমেলোভাবে এটিতে কিছু জিনিস নির্বাচন করি এবং নির্দিষ্ট বাইটের জন্য প্লেইন টেক্সট 0 1 2 এবং 3 এর জন্য আমরা উচ্চতর নিবলকে 0 এর সমান করি তারপর আমরা এই ফাংশনটিকে ক্লিনক্যাচে বলা এবং তারপর আমরা এই AES encrypt চালু করি এখন AES এনক্রিপশনের সময় যা ঘটে তা হল এই প্লেইন টেক্সট যা 1ম প্যারামিটার হিসাবে নেওয়া হয়েছে এবং একটি প্রসারিত কী রয়েছে যা উপলব্ধ রয়েছে এবং অবশেষে এটি AES এনক্রিপশন ঘটতে ট্রিগার করবে এবং সাইফার টেক্সট প্রাপ্ত হবে এই টাইমস্ট্যাম্পগুলি এখানে এবং এখানেও এই AES এর কার্য সম্পাদনের সময় আসলে ব্যবহার করা হয় তাই আপনি এই টাইমস্ট্যাম্পগুলি কীভাবে প্রোগ্রাম করা হয় এবং তারা কীভাবে সময় পায় তা দেখতে গোপন চ্যানেলগুলি সম্পর্কে আগের ভিডিওটি উল্লেখ করতে পারেন আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ যে আমরা এই সময়গুলি মূল্যায়ন করি এবং একই রকম ফ্রিকোয়েন্সি বিতরণ ব্যবহার করি এবং সময় রেকর্ড করার জন্য আগে পরিসংখ্যানগত কৌশলগুলি করা হয়েছিল এবং তারপরে পরবর্তী সময়ে গোপন কী নির্ধারণ করি আমরা এই বিশেষ প্রোগ্রাম সম্পর্কে আরও বিস্তারিতভাবে যাব না এবং এটি আসলে বেশ আকর্ষণীয় এবং আপনি এটিকে আরও বিশদে দেখতে পারেন এবং এই বিশেষ প্রোগ্রামটি চালানোর চেষ্টা করতে পারেন এই প্রোগ্রামটি কম্পাইল করার জন্য আমরা make চালাই এবং অ্যাটাক নামে পরিচিত একটি আউটপুট পাই ধারণা হল আমরা এই আক্রমণ চালাই এবং এই নিরাপত্তা কী পেতে চেষ্টা করি তাই গোপন কী এই বিশেষ ফাইলটিতে উপস্থিত থাকে যাকে কী বলা হয় এই ফাইলটি আসলে AES কোড দ্বারা পড়া হয় এবং এটি এনক্রিপশনের সময় ব্যবহার করা হয় ধারণাটি হল এই গোপন কী থেকে যতটা সম্ভব বাইট পাওয়া যায় প্রথমে মনে করা হয় যে এখানে 16টি বাইট আছে এবং তাই আমরা 128 বিটের একটি কী সাইজ পাব আশা করা যায় যে আমরা যখন এই আক্রমণটি চালাই তখন আমরা একটি উল্লেখযোগ্য স্তরের কী সম্পর্কে এই অনিশ্চয়তা কমাতে সক্ষম হবে সুতরাং চালানোর জন্য আমরা শুধু আক্রমণ চালাই এবং যা মুদ্রিত হয় তা হল সম্ভাব্য কী বাইট এখান থেকে যা 4র্থ থেকে 15তম কী বাইট বন্ধনীর মধ্যে মুদ্রিত মানগুলি আক্রমণ প্রোগ্রামটি 4র্থ কী চিহ্নিত করেছে যা উদাহরণস্বরূপ 64 হবে আক্রমণ প্রোগ্রামটি 6টি চিহ্নিত করেছে মূলত কীটির সবচেয়ে উল্লেখযোগ্য 4 বিট সনাক্ত করতে সক্ষম হয়েছে এখন এখানে প্রতিটি সারি সংঘটিত পরিমাপের সংখ্যা বলে তাই উদাহরণস্বরূপ এটি হেক্সাডেসিমেল স্বরলিপিতে সুতরাং উদাহরণস্বরূপ এই নির্দিষ্ট সারিটি 1024 পুনরাবৃত্তির পরে আক্রমণের ফলাফল যা AES এর কার্যকরী সময়ের 1024 পরিমাপ হবে এবং আমরা যা দেখি তা হল যে পরেরটি সেই পরিমাণের দ্বিগুণ যা প্রায় 2048 পুনরাবৃত্তি এবং আরও অনেক কিছু তাই আমরা যত সময় পরিমাপের সংখ্যা বাড়াই যা আক্রমণের পুনরাবৃত্তিগুলি প্রকৃতপক্ষে বৃদ্ধি পায় আমরা দেখতে পাচ্ছি যে ফলাফল আরও বেশি সঠিক হচ্ছে সুতরাং এই নির্দিষ্ট কোডটি 224 পর্যন্ত যাওয়ার প্রোগ্রাম এবং এইগুলি সেই পুনরাবৃত্তির পরে ফলাফল হবে তাই আমরা যা দেখতে পাচ্ছি তা হল যে আমাদের এই সক্ষম রয়েছে যা আক্রমণ দ্বারা সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করা হয়েছে এটি এখানে 6 এবং আক্রমণটিও কী প্রাপ্ত হল 6 তবে পরবর্তী বাইট যা 50 আক্রমণটি 7 পেয়েছে যা ভুল হবে সুতরাং এই বিশেষ উপায়ে আমরা আক্রমণের সঠিকতা খুঁজে পেতে পারি তাই আমরা সময়ের সীমাবদ্ধতার কারণে এই আক্রমণটি বন্ধ করতে পারি এবং প্রকৃতপক্ষে প্রাপ্ত বাইটের সংখ্যা দেখতে পারি এবং প্রকৃতপক্ষে সঠিকভাবে প্রাপ্ত বাইটের সংখ্যা গণনা করতে পারি সুতরাং উদাহরণস্বরূপ এখানে এই বাইকটি সঠিকভাবে প্রাপ্ত করা হয়েছে কারণ এটি 6 তাই এই বাইট সম্পূর্ণরূপে পাওয়া গেছে তাই আমরা যদি এই 16 বাইটের সবচেয়ে উল্লেখযোগ্য লেবেল তুলনা করি এবং এখানে ধনুর্বন্ধনীর মধ্যে ফলাফলের সাথে তুলনা করি তাহলে আমরা কী পাই আমরা দেখতে পেয়েছি যে আক্রমণটি 4 টি নিবলকে সঠিকভাবে চিহ্নিত করেছে যে এই নিবলগুলি এখানে এবং অবশেষে এখানে ঘটে সুতরাং আসুন দেখি আমরা কী সম্পর্কে আসলে কতটা জানি তাই টাইমিং আক্রমণের আগে আমাদের কাছে 128 বিটের কী সাইজ ছিল যার মানে হল যে কী সম্পর্কে আমাদের অনিশ্চয়তা মূলত 128 বিট প্রকৃত কীটি 2128 সম্ভাবনার মধ্যে একটি তাই টাইমিং অ্যাটাক যা আমরা করেছি তার পরে আমরা দেখতে পেলাম যে 4টি নিবল রয়েছে যা আমরা সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করেছি তাই আমরা 4 শনাক্ত করেছি যেটি গোপন কীটির 16 বিট সুতরাং এইভাবে কী সম্পর্কে অনিশ্চয়তা 128 বিট থেকে 128 বিট মাইনাস 8 এ হ্রাস পেয়েছে তাই এর মানে গোপন কী সম্পর্কে অনিশ্চয়তা 112 বিটে কমে গেছে সুতরাং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কী সম্পর্কে অনিশ্চয়তা কমাতে সক্ষম হয়েছি এটি প্রাথমিক আক্রমণগুলির মধ্যে একটি যা আসলে ক্যাশে মেমরির জন্য প্রস্তাব করা হয়েছিল আরও অনেক উন্নত আক্রমণ রয়েছে যেখানে আপনি অনেক বেশি নির্ভুলতার সাথে গোপন কী পেতে পারেন আমরা এটি দর্শকদের উপর ছেড়ে দিই যে আসলে এই বিশেষ আক্রমণটি চেষ্টা করার জন্য এবং এই দিকের অত্যাধুনিক আক্রমণগুলি পড়ুন এবং আমরা কীভাবে এনট্রপি কমাতে পারি বা গোপন কী সম্পর্কে অনিশ্চয়তা কমাতে পারি যা আমরা পেয়েছি তার চেয়ে কম তৈরি করতে পারি ধন্যবাদ